তৃতীয় সপ্তাহে তোমাদের স্বাগত জানাই আশা করি আমরা কিছুটা বিচক্ষন উপায়ে অগ্রগতি করছি গত সপ্তাহের শেষ দিকে আমরা মস্তিস্কের দোলনের কথা বলেছিলাম অর্থাৎ আমরা বেসিক মাইক্রোতে গিয়েছিলাম যেখানে একটা গঠন আছে এবং দোলনটা কীভাবে হয়েছিল আমরা সে সম্পর্কে কথা বলেছিলাম মস্তিষ্কের দোলনগুলি কীভাবে তথ্য বহন করতে তথ্য সংশোধন করতে পৃথকীকরণ সংহত করতে ব্যবহৃত হয় তাও জেনেছিলাম এবং কীভাবে মৌলিক দোলন চলবে তা মস্তিষ্কের ক্রিয়াকলাপের উপর এবং অঞ্চলটির উপর নির্ভর করে এভাবেই কম্পাঙ্কটি পরিবর্তিত হয় এবং তারপরে মস্তিষ্ক কম ফ্রিকোয়েন্সিতে সমাপতিত হয় তবে নেটওয়ার্কের এই পুরো ধারণাটি কিভাবে এটি কাজ করে এভাবে এখনও ব্যাখ্যা করা যায় না এই দোলনটি জানার পরেও আমরা বাইরে থেকে রেকর্ডিংগুলি এবং মডেলিংয়ের মাধ্যমে এটি দেখতে পাচ্ছি কিন্তু কীভাবে এই নেটওয়ার্কগুলি সংযুক্ত রয়েছে এটি গত শতাব্দীর শেষ দিকের বড় প্রশ্ন এবং প্রথম উত্তর যা এসেছিল সেটা স্নায়ুবিজ্ঞান থেকে ছিল না এসেছিল কম্পিউটার বিজ্ঞান থেকে এটিই ছিল প্রথম মডেল যা আসলে আমরা ম্যাককুলোক পিটস নিউরন বলে জানি তিনি খুবই সাধারন একটা কম্পিউটারের লজিক ব্যবহার করেছিলেন যা আমরা বুলিয়ান বীজগণিত হিসাবে জানি 0 1 বাইনারি তথ্যের সেট যা সংকেত বা সিগন্যালটিকে চালিয়ে রাখে অর্থাৎ প্রতিটি সংকেত বাইনারি সংকেত আকারে উপস্থাপন করা যেতে পারে সুতরাং ম্যাককুলাক পিটস মডেলটি তিনি যা উদ্ভাবন করেছিলেন তার ধারণাটি অসাধারন ছিল কারণ তুমি যদি নিউরনস এর কাজ করার সম্ভাবনার দিকে দেখ দেখবে তারা একটি সীমা অতিক্রম না করা পর্যন্ত উত্তেজিত হয় না সুতরাং 70 মিলিভোল্ট থেকে যতক্ষণ না তারা 50 55 মিলিভোল্ট এ আসছে তারা ফায়ার করে না এই জন্য একটি একক নিউরনকে একটি ইনপুট কখনও এই অবস্থায় আনতে পারে না সুতরাং তাদের একাধিক ইনপুট হতে হবে এবং এখানে 1000 থেকে 10000 নিউরনকে একত্রিত হতে হবে এবং এই উত্তেজনাপূর্ণ পোস্ট সিন্যাপটিক সম্ভাবনা এবং প্রতিরোধমূলক পোস্ট সিনাপটিক সম্ভাবনা একত্রিত হয় যাতে তারা এটিকে সীমা বা threshold এ নিয়ে আসতে পারে এই ধারণাটি আসলে অসাধারন এটি একটি আসল স্নায়বিক মডেল যা একটি threshold logic unit তার মানে যদি না পুরো ইনপুট একটি সীমা মানের দিকে না যায় তবে কোনও আউটপুটও থাকবে না সুতরাং ধারণাটি হল set of connections যা অন্যান্য নিউরন থেকে অ্যাক্টিভেশন এনেছে যেমন এগুলো নিউরন 1234 এবং একটি প্রসেসিং ইউনিট এটি প্রক্রিয়া করে এবং এর আউটপুট অন্যান্য নিউরনে যায় সুতরাং যা বলা হয়েছে এটা হল ইনপুটের উপর প্রক্রিয়া পদ্ধতি তথ্যের প্রসেসিং এর মতো তাদের প্রত্যেকের ওজন থাকে এবং এই ওজনের যোগফল ঠিক করে যে আউটপুট কী হবে এবং এটি একটি অ রৈখিক জিনিস এমন নয় যে একটি আসে একটি যায় দুটি আসে এবং দুটি যায় সুতরাং এই পুরো সংমিশ্রণ প্রক্রিয়াটি একটি অ রৈখিক প্রক্রিয়া যাকে squashing transfer of threshold বলে যা প্রথম মডেলের জন্য তৈরি হয়েছিল এবং এটি খুব জনপ্রিয় হয়েছিল তবে এটি নিয়ে সমস্যা ছিল এবং সমস্যাটি হল যে মস্তিষ্ক বাইনারি পদ্ধতিতে কাজ করে না এটি একক নিউরনের ক্ষেত্রে হতে পারে তবে প্রশ্নটি হল আউটপুটটি অত্যন্ত জটিল আউটপুট তাই যদিও সংমিশ্রণের বা যোগের পুরো প্রক্রিয়াটি অ রৈখিক হতে পারে তবে এই নিউরনগুলোর আউটপুটটি রৈখিক হতে হবে তবে মস্তিষ্ক এভাবে কাজ করে না জটিলতার স্তর আচরন প্রসেসিংয়ের ধরণটি খাপ খায় না এছাড়াও আমি বলতে চাই যে এটা পুরোপুরি শুরুর শুরু নয় বরং কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তুমি বিভিন্ন weightage দিয়ে কীভাবে নিউরনকে প্রশিক্ষণ দিতে পারবে তা বোঝা তবে এই মস্তিষ্কটি মস্তিষ্ককে প্লাস্টিকেরও মনে করে এই নিউরনগুলিতে এই মডেলটির সামর্থ্যের ব্যাপারটা ছিল না কারণ তুমি যদি হঠাৎ ইনপুটগুলি প্রয়োগ কর এটি কিভাবে পরিবর্তন হবে তা ব্যাখ্যা করে না আর একটি ধারণা যা এসেছিল তা ছিল পারসেপ্ট্রন পার্সেপট্রন জিনিসটি খুব দুর্বল ছিল কিন্তু জনপ্রিয়তার কারন এটি artificial intelligence এর জন্য উৎসাহজনক ছিল তবে এটির নিজস্ব চর্চা ছিল কারণ স্পষ্টতই মস্তিষ্ক আমি নিশ্চিত যে একটি সাধারণ পদার্থবিজ্ঞান অনুসরণ করে না এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা যা বেরিয়ে এসেছিল তা হপফিল্ড নিয়ে এসেছিলেন হপফিল্ডের মডেলটি আকর্ষণীয় এবং হপফিল্ড আসলে পুরো ধারণাটি নিউরন থেকে তৈরি করেননি তিনি চৌম্বকত্ব সম্পর্কে ভেবেছিলেন এবং যা বলতে চাইছিলাম আসলে তাঁর বড় প্রশ্নটি কী ছিল তা ছিল চৌম্বকীয় ক্ষেত্রে এটা কীভাবে ঘটে এটি একটি স্মৃতি এটি একটি স্মৃতি সম্ভবত কোনও চৌম্বকীয় উপাদানের মধ্যে কি ভাবে ঘটে যদি তারা স্যাচুরেটেড থাকে স্পষ্টতই সেখানে কোনও বিদ্যুৎ প্রবাহ হতে পারে না চৌম্বকীয়তা থাকতে পারে না ভাসমান ইলেকট্রনের এই চৌম্বকীয় উপাদানগুলি স্পিন করে বা ঘুরতে থাকে সুতরাং কোনও চৌম্বকীয় উপাদানের মধ্যে পকেট থাকতে পারে যেখানে সমস্ত জিনিস একইভাবে একত্রিত আছে এবং সেগুলি একইভাবে থাকে কারণ এটি স্মৃতি আমরা জানি নরম চৌম্বকীয়তার একটি স্মৃতি রয়েছে সুতরাং তিনি ধারণাটি এনেছিলেন যে নিউরনগুলির সাথে একই ঘটনা ঘটতে পারে এটি একই নিউরনের সেট যা বিভিন্ন পকেটে বিভিন্নভাবে একত্রিত থাকতে পারে যা তাদের ক্রিয়াকলাপের সাথে একত্রিত হয় তিনি হেবের দ্বারা প্রকাশিত গবেষণা থেকে মডেলটি বের করেছিলেন আমরা হেব্বিয়ান বিষয় সম্পর্কে কথা বলব এবং তিনি associative learning ধারণাটি সামনে এনেছিলেন এখন তুমি যদি কেবল একটি সাধারণ বিষয় দেখ তবে এগুলি নিউরনস এই স্তরগুলি যদি তোমার মনে থাকে 1 2 3 4 বা 5 6 আর এটি একটি পিরামিডাল কোষ সুতরাং স্তর 5 এটি পিরামিড পিরামিড কোষ যা স্তর 4 কে উত্তেজিত করে যেখানে প্রচুর ইনপুট রয়েছে এবং পিরামিড এর স্তর 23 কে এই কোষগুলি রয়েছে এবং এটি সেই ধরণের নেটওয়ার্ক যা তারা গঠন করে সুতরাং নীল নীলতে যাবে লাল লালতে যাবে এবং এটি সমস্ত সেল গ্রুপে হতে থাকবে সুতরাং একক কোষ স্তর রয়েছে তারপরে একাধিক ধরণের কোষ রয়েছে যত তারা বাড়তে থাকে একাধিক ধরণের কোষগুলি নিজেদের মধ্যে অন্য নেটওয়ার্ক তৈরি করে এবং একক কোষগুলি সমস্ত কিছুর মধ্যে সংযোগ স্থাপন করে এটি অ্যাসোসিয়েটিভ নেটওয়ার্কের ধরণ এবং এটি asynchronous parallel processing বা random parallel processing হতে পারে synchronous parallel processing হতে পারে তারা এলোমেলোভাবে পুরোপুরি পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে এখন এটি একটি ভাল উদাহরণ যা demystifying brain নামে একটি বইয়ে দেওয়া হয়েছে মনে হয় চক্রবর্তীর লেখা যা NPTEL সাইটে উপলব্ধ এটি ছিল সেরা জিনিস মুল বিষয় হল এটি content addressable memory এই কন্টেন্টটি কী যদি তোমাদের বলতে হয় উদাহরণস্বরূপ ধর গোলাপ এখন যদি এটি খুব রৈখিক ধরণের জিনিস হয়ে থাকে তবে প্রথমে আমি যদি তোমাকে গোলাপ সম্পর্কে বলি তবে প্রথমে ROSE মনে রাখতে হবে তারপরে তোমাকে আকৃতিটি দেখতে হবে তারপরে পাপড়িগুলির রঙ তারপরে কাঁটা বেঁধার অনুভূতি বা গন্ধ সময় একটি সমস্যা যেখানে এটি এর মতো করে না হপফিল্ড এই ধারণাটি এনেছিলেন যে এমনকি যদি মস্তিষ্কে কোনও শোরগোল বা অসম্পূর্ণ উৎসর প্যাটার্ন সংরক্ষিত থাকে তাহলেও পুরো স্মৃতি সক্রিয় করা যেতে পারে তুমি এটা চেষ্টা করে দেখ যদি তোমাকে কেবল গোলাপের কথা ভাবতে বলি দেখতে পাবে যে কতগুলি জিনিস মনে আসে এমনকি আমি যদি তোমাকে প্লাস্টিকের গোলাপ দিই তবুও গোলাপের স্মৃতি আসতে পারে যদি একটা বাচ্চাকে বল a for apple তবে এটি কেবল a for apple সুতরাং সকলেই a for apple বা R for Rose জানে এর অর্থ মেমরি অংশ খণ্ডাংশে সংরক্ষণ করার পরিবর্তে তুমি যা করছ তাতে তোমার কাছে associative memory রয়েছে সুতরাং এখানে বা এখানে বা এখানে যে কোনও উদ্দীপনা পুরো প্যাটার্নটি পুনরুদ্ধার করতে পারে এটি হপফিল্ডের মডেল ছিল তিনি যা বলেছিলেন একবার উদ্দীপনা প্রবেশ করার পরে একটি মস্তিষ্ক সব মনে রাখার চেষ্টা করে এবং মস্তিষ্ক শেখার প্রক্রিয়ার সাথে সাথে সংযোগ গঠনের চেষ্টা করে এগুলি উচ্চ শক্তি ম্যাক্সিমা হতে পারে তবে শেষ পর্যন্ত যখন মেমরি স্থির হয় তখন বলা হয় মিনিমা বা স্থানীয় মিনিমা যেখানে এই পুরো জিনিসটির শক্তি স্তর স্থিতিশীল অবস্থায় আসে সুতরাং তিনি আসলে ম্যাককুলাক পিটস সূত্রটি ব্যবহার করছিলেন যেখানে উদ্দীপনাকে ভর বা weight হিসাবে ধরা হয়েছে তারপরে এটি প্রক্রিয়াতে আসে এই সংযোজন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই নকশা এবং নেটওয়ার্ক energy function এর উপর নির্ভরশীল সুতরাং তিনি পুনরাবৃত্তির ধারণাটি প্রবর্তন করেছিলেন তিনি বলেছিলেন এটি যদি সহযোগী হয় নেটওয়ার্কগুলি একে অপরের সাথে যুক্ত থাকে এবং একে অপরের সাথে সংযুক্ত থাকে তবে একবারই জিনিসটি চলে এবং স্থির হয় না এটি প্রচুর প্রতিক্রিয়া লুপ এটি বার বার ফায়ারিং চালিয়ে যায় যতক্ষণ না পুনরাবৃত্তির ফলস্বরূপ নেটওয়ার্কের মোট শক্তি হ্রাস পেতে পেতে সর্বনিম্নের দিকে যায় এটি আকর্ষণ পর্যায় অরৈখিক গতিবিদ্যা থেকে তুমি এই আকর্ষণ পর্যায়টি জানতে পার লক্ষণগুলি স্বাভাবিকভাবেই যেতে যেতে একসময় স্থির হয়ে যায় সুতরাং তিনি বলেছিলেন এই নিম্ন মিনিমা শক্তির স্থানীয় মিনিমা আকর্ষণকারী এবং সেখান থেকেই স্মৃতি তৈরি হয় এটি synchronous উপায়ে বা asynchronous উপায়ে ঘটতে পারে একটি খুব বিখ্যাত traveling salesman problem আছে আমরা সর্বদা এটি পড়তে পারি যদি সেলসম্যানকে খুঁজে পেতে হয় তবে কাউকে খুঁজে বের করতে হবে কারণ এটি প্রক্রিয়া তবে মস্তিষ্ক এইভাবে কাজ করে না মূলত ভ্রমণ বিক্রয়কর্মীরা কোনও নেটওয়ার্ক খুঁজে বের করতে পারে অর্থাৎ স্মৃতিগুলি আকর্ষক হিসাবে প্রতিনিধিত্ব করে সেখানে নেটওয়ার্কের গতিশীলতার স্থিতিশীল অবস্থা রয়েছে এবং এখানে আকর্ষক হল নেটওয়ার্ক আকারে উদ্দীপনাটির অভ্যন্তরীণ প্রতিনিধিত্ব সুতরাং যা কিছু মনে যায় সেগুলি সেখানে উপস্থিত থাকতে হবে আমি আগেই বলেছিলাম যে কোনও কিছু তোমার কাছে আসে প্রথমে মস্তিষ্কের প্রাথমিক ব্যবস্থাগুলি টিকে থাকার শ্রেণিবিন্যাসের মধ্যে এটিকে মূল্যায়ন করবে এবং সেই কারণেই এই প্রয়োজন সুতরাং অনেক নিউরন আছে এবং সে কারণেই নেটওয়ার্কের প্রয়োজন এবং সিন্যাপটিক হল অনেক নিউরনের শক্তি সাধারণ কারণ হল যে এই সমস্ত তথ্য এবং জিনিস যা তোমার মাথায় চলছে তা তোমার মনের তা জেনে রাখা উচিত কারণ সর্বাধিক জিনিস কী হবে কী আশঙ্কা এনে দেবে আমাদের বেঁচে থাকার সমস্যা কী হবে তা সত্যিই এই মুহুর্তে আমরা জানি না সুতরাং এটি সেই মৌলিক আকর্ষণ যেখানে মেমরিটির প্রতিনিধিত্ব একটি মৌলিক শক্তি স্তরে স্থিতিশীল হয় যেখানে আকর্ষণকারীদের পরিবর্তন বা সিনাপটিক পরিবর্তন হয় সুতরাং এটি কীভাবে করে যে আকর্ষণকারীরা মূলত বলে দেয় যে এই নিউরনের মধ্যে তাদের অবশ্যই সিনাপটিক সংযোগের একটি নির্দিষ্ট পর্যায়ে উপস্থিত থাকতে হবে আমরা তাদের বারবার তাজা জিনিস দিয়ে উদ্দীপিত করি তারা ফায়ারিং করে যায় সিনাপটিক আকার পরিবর্তন হয় এটি সাময়িক পরিবর্তন বা স্থানিক পরিবর্তন হতে পারে কারণ যদি এটি পরিবর্তন হয় তবে সেই পরিবর্তনটি সংরক্ষিত থাকে সুতরাং পরের বার যখন উদ্দীপনাটি প্রবেশ করবে তুমি বুঝতে পারছ যে এমন কিছু আছে যার নাম তাৎক্ষণিক স্মৃতি স্বল্পমেয়াদী স্মৃতি দীর্ঘমেয়াদী স্মৃতি যদি তাৎক্ষণিক কিছু উপস্থাপন করা হয় তবে তোমার মস্তিষ্ক তা চিনতে পারে যদি এটি ইতিমধ্যে দেখা থাকে তবে যদি এটি না দেখা যায় তবে এটি স্বল্পমেয়াদী স্মৃতিতে মনে রাখার চেষ্টা করবে এই ফায়ারিং বারবার সংঘটিত হতে থাকবে associative আকারে নেটওয়ার্কে উপস্থিত অনেকগুলি নিউরন উদ্দীপনাযুক্ত সমস্ত বৈশিষ্ট্যের আকর্ষণ গ্রহণের সাথে যুক্ত হবে সুতরাং সেই জিনিসটির সমস্ত কিছুই সম্ভবত ভেতরে ঢুকে যায় যা কিছু ফাঁক থাকে তা মস্তিষ্ক gestalt স্মৃতি থেকে ফিরিয়ে দেবে মনে করে দেখ এটি সম্পর্কে কথা হয়েছে এই পরিবর্তনগুলি পুরো সিনাপটিক জ্যামিতিটি কয়েক মিনিটের পরে পরিবর্তিত হয় যা রিহার্সাল প্রশিক্ষণ দ্বারা উদ্দীপনার পুনরাবৃত্তি দ্বারা একটি কুকুর এল এবং তোমাকে কামড়াল এটি দীর্ঘমেয়াদী স্মৃতিতে চলে যাবে বা কুকুর তোমাকে কামড়ায় প্রথমবারেই এত মারাত্মক এটি ইতিমধ্যে বিদ্যমান সিন্যাপসিসকে বদলে দেবে এটি স্থায়ী হয়ে উঠতে পারে হতে পারে দীর্ঘ পরিবর্তন সুতরাং যা হবে প্রতিবার যখন এই উদ্দীপনা উপস্থাপন করা হবে দীর্ঘমেয়াদী স্মৃতি থেকে তুমি এটা মনে করতে পারবে কারণ তুমি ইতিমধ্যে এই স্মৃতি সঞ্চয় করে রেখেছ সুতরাং কোনও উদ্দীপনা শব্দযুক্ত বা অসম্পূর্ণ হলেও মস্তিষ্ক বা নেটওয়ার্কটি তার একটি অংশকে চিনতে পারে মস্তিষ্ক এটি সনাক্ত করবে এবং এটি চলতে শুরু করবে এটি আসলে ডোনাল্ড হেবের কাজের উপর ভিত্তি করে ছিল ডোনাল্ড হেব যদিও আমি এটিকে সহজভাবেই বলছি তাঁর পক্ষে মনে করা শক্ত ছিল যে নিউরনগুলি একসাথে ফায়ার করে তারা একসাথে ছিল এর অর্থ প্রথমবার উদ্দীপনাটি এলে এটি সক্রিয় হয় এবং তখন আশেপাশের নিউরনগুলিও সক্রিয় হয় যতবার তুমি ফায়ার করবে এই নেটওয়ার্কটি শক্তিশালী হবে সুতরাং যতবার প্রাক সিন্যাপটিক নিউরন এবং পোস্ট সিনাপটিক নিউরনগুলিকে একসাথে ফায়ার করা হয় তখন সেখানে সিন্যাপটিক দূরত্ব বাড়তে থাকবে এবং তারা সর্বদা একসাথে ফায়ার করবে এটি স্বল্পমেয়াদী স্মৃতির ভিত্তি একটি Hebbian শেখার পদ্ধতি রয়েছে যা সর্বাধিক প্রচলিত নিউরনগুলির মধ্যে যোগসূত্রগুলি শক্তিশালী হয় এবং তাদের একটি পৃথক ফায়ারিং প্যাটার্ন রয়েছে সুতরাং যতবার এটা আসবে তারা এক সাথে থাকবে সুতরাং একবার তারা এটি একটি স্বল্পমেয়াদী স্মৃতি এটা ফায়ার করে এটা ফায়ার করে আবার এটা ফায়ার করে এটি খুব শক্তিশালী প্রত্যেকবার এটা ফায়ার করে এটা ফায়ার করে সুতরাং স্মৃতিটিকে বিবেচনা করা হবে এবং তারপরে সিনাপটিক পরিবর্তনগুলি ঘটবে যেমন আমি বলেছিলাম যে হপফিল্ড কীভাবে দীর্ঘমেয়াদী স্মৃতির দিকে নিয়ে যায় এটি হিপোক্যাম্পাস নামক অঞ্চলে ঘটে হিপোক্যাম্পাস temporal log এর মধ্যে একটি গভীর অঞ্চল এবং সংক্ষেপে এখানে একটি পেপিজ সার্কিট নামে কিছু একটা রয়েছে যার বিষয়ে আমরা কথা বলব পুরো জিনিসটি হিপোক্যাম্পাস থেকে স্থানান্তরিত হয় এই নিউরনগুলি একবার মস্তিষ্কে বিস্তৃত অঞ্চলে সংযোগ স্থাপন করলে মস্তিষ্কের কোনও নির্দিষ্ট ক্ষেত্র নেই যেখানে তুমি বলতে পার যে এখানে স্মৃতি রক্ষিত আছে স্মৃতিটি একটি বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে আছে অন্যথায় তুমি জান কী ঘটবে মস্তিষ্ক over saturated হবে যেমন গোলাপের জন্য 1000 নিউরন কাঁটার জন্য হাজার রঙের জন্য হাজার এটি ঘটবে না সুতরাং গন্ধটি গন্ধর জায়গা থেকে আসবে ভিশনটি ভিশন থেকে বেরিয়ে আসতে হবে সুতরাং এটি একটি বিস্তৃত দীর্ঘমেয়াদী মেমরি যা ছড়িয়ে আছে আবার associative ও হয় এরকম হাজার হাজার কেন্দ্র থাকতে পারে তুমি যখন গোলাপের কথা ভাব তখন এটি সক্রিয় হয়ে উঠবে তোমার স্ত্রী এবং প্রেমিকের সাথে স্মৃতি হতে পারে তবে ওটি একটি আলাদা অঞ্চল হবে হিপ্পোক্যাম্পাস মূলত জড়িত সেই অঞ্চলে যা প্রথম ক্ষতিগ্রস্থ হয় যখন ডিমেনশিয়া আলঝাইমারের ডিমেনশিয়া নামক একটি অসুস্থতায় লোকেরা স্মৃতি হারাতে শুরু করে আলঝেইমারের স্মৃতিভ্রংশের প্রথম লক্ষণটি হল টাটকা স্মৃতি হারানো এবং আমাদের কাছে আসা প্রচুর লোকেরা পুরনো দিনের কথা বলে তারা পুরানো জিনিসটি মনে রাখে তারা নতুন জিনিস মনে রাখতে পারে না কারণ হিপ্পোক্যাম্পাস এমন জায়গা যেখানে সর্বাধিক ক্ষতি হচ্ছে সুতরাং এই পুরো Hebbian শিক্ষাটা হচ্ছে যেখানে নেটওয়ার্কটি ক্ষতিগ্রস্থ হচ্ছে আমি তোমাদের এও বলেছি এমনকি যদি কোনও গোলমেলে উদ্দীপনা চলে যায় মস্তিষ্ক তখনও একটি ইমেজ গঠন করবে এটাই Gestalt psychology Gestalt লোকেরা তোমাকে বলে যদি তুমি সেগুলি পড় যে কোনও মস্তিষ্ক অনেকগুলি স্মার্ট ট্রিকস ব্যবহার করে যেমন closure যেমন approximation ইমেজ সম্পূর্ণ করার জন্য নৈকট্য বা proximity র ব্যবহার তবে মস্তিষ্ক অনিশ্চয়তা চায় না এবং মানব মস্তিষ্ক বা যে কোনও মস্তিষ্ক অস্পষ্টতা পছন্দ করে না সুতরাং যদি তুমি অস্পষ্ট সংকেত দাও তবুও মস্তিষ্ক সর্বদা একটি নির্দিষ্ট জিনিস গঠনের চেষ্টা করবে তুমি যদি মেঘের দিকে তাকাও তবে সব সময় কিছু ছবি দেখতে পাবে প্রচুর লোকে এটি দেখতে পায় সেখানে ধোঁয়াটে প্যাটার্নের মধ্যে তুমি ছবি দেখতে পাবে লোকেরা ছবি দেখবে যদিও ওখানে কোন ছবি নেই এটাই হল ঘটনা সুতরাং এটি কি gestalt psychology আর সেল অ্যাসেমব্লিসহ Hebbian Neurophysiology র মধ্যে একটি বন্ধন Hebb বলেছিলেন নিউরনগুলো সব একসাথে ফায়ার করে এবং এই নিউরনগুলি আমি বোঝাতে চাইছিলাম নিউরনের এই বিশাল নেটওয়ার্কটি এই কলামগুলি গঠন করে এবং সেখানে কার্যকরী সেল অ্যাসেম্বলিগুলি রয়েছে সুতরাং এটি একটি থেকে আরেকটি নিউরন নয় এরা একসাথে ফায়ার করছে প্রতিটি উদ্দীপনার জন্য এটি মেমরি এখানে সেল অ্যাসেমব্লিগুলি ফায়ার করবে যা বাহ্যিক জিনিসটির পুরো ছাপ তৈরি করার চেষ্টা করবে বা অভ্যন্তরীণ উদ্দীপনাও হতে পারে তুমি চোখ বন্ধ করে তোমার শেষ খাবার সম্পর্কে ভাবতে পার হতে পারে এখনও সেই গন্ধ বা স্বাদ যাই হোক না কেন পেতে পার সুতরাং এটি সেই স্মৃতিটি যা চলে গেছে তা নয় কারণ সমস্ত সেল অ্যাসেম্বলি ফায়ারিং করছে যখন তুমি সেই দুর্দান্ত খাবারটা খাচ্ছ আবার তোমাকে জিনিসগুলি মনে করিয়ে দেওয়ার জন্য আবার ফায়ারিং করবে এখন পুনরায় মনে করার জন্য এটা দরকার নয় যে সমস্ত প্রিসিন্যাপটিক এবং পোস্ট সিনাপটিক একসাথে ফায়ার করবে এর একটি অনুলিপি বা copy অন্য অঞ্চলে রয়েছে সুতরাং এখানে আংশিকভাবে মনে করলেও হতে পারে তবে এটি তৈরি হওয়ার সময় সেল অ্যাসেমব্লিগুলি একসাথে যাবে এবং তথ্যের বাকিটা যায় না সুতরাং তারা global synaptic action field এ ঢুকে আছে কেন গ্লোবাল কারণ মেমোরিতে কোনও নির্ধারিত জায়গা নেই তারা কম্পিউটার ঠিকানার মতো কোনও ধরণ নয় এগুলির সমস্ত বিষয়বস্তুই ঠিকানার মতো অর্থাৎ সেই পুরো মেমোরির যে কোনও অংশই পুরো স্মৃতি ট্রিগার করতে পারে সুতরাং তাদের বিস্তৃত হতে হবে যখন আমি প্রিসিনাপটিক বলছি বা পোষ্টসিনাপটিক তার অর্থ এই নয় যে তাদের কাছাকাছি থাকতে হবে 10 টি নিউরন থাকতে পারে স্মৃতি থেকে বেরিয়ে আসার জন্য এরা একসাথে ফায়ার করতে পারে আবার তারা ব্যাপকভাবে পৃথক হতে পারে সুতরাং একবার সেল অ্যাসেমব্লিগুলি ব্যাপকভাবে আলাদা হয়ে গেলে এই পুরো জিনিসটি বিশ্বব্যাপী বা global হয়ে ওঠে যদি তারা কাছাকাছি অবস্থানে থাকে তবে স্থানীয় বা local সুতরাং তারা এইভাবেই আবদ্ধ হয় এটি সংস্কৃতিতে সাজানো থাকা একটি সামাজিক নেটওয়ার্কের মতো আমরা সকলেই ভারতে থাকি আমরা সকলেই ভারতীয় ছোট খাটো পার্থক্য বাদ দিলে আমাদের সকলেরই একটি সার্বজনীন সংস্কৃতি রয়েছে তবে আমার সোশ্যাল নেটওয়ার্কটি আমার অ্যাপার্টমেন্ট থেকে আমার বন্ধুদের মধ্যে আলাদা হতে পারে সে নিউইয়র্কবাসী ভারতীয় বন্ধু বা বেঙ্গালুরু বা কলকাতাবাসী হতে পারে অর্থাৎ আমরা ধর Hebbian cell assembly তে আছি একে অপরকে জানি এবং যদি আমার সমস্যা হয় তবে আমার সমস্ত বন্ধুরা সারাক্ষণ সক্রিয় হয়ে থাকবে তাদের সক্রিয় হওয়ার জন্য ফায়ারিং চালিয়ে যেতে হবে না এবং আমার প্রতি মিনিটও তাই তবে একটা সময় নিশ্চয়ই ছিল যখন আমরা একসাথে ফায়ার করেছি অন্যথায় আমি কীভাবে অস্ট্রেলিয়ায় বাস করা কারও সাথে একটি নেটওয়ার্ক তৈরি করব সুতরাং অবশ্যই 6 মাস সময়কাল হয়েছে যখন আমরা একসাথে এমন সবকিছু করেছি যা স্মৃতি স্থাপন করে এবং এখন যদি আমার সাথে কিছু ঘটে তখন পুরো জিনিসটি সক্রিয় হবে যেমন শুধু টিকে থাকার প্রক্রিয়া ঠিক তেমনই হতে পারে সুতরাং আমরা সংস্কৃতিতে আবদ্ধ আছি তবে আমরা আমাদের সোশ্যাল নেটওয়ার্কটি এই জায়গা থেকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারি জ্যামিতিক স্পেস সময় এবং এই বিশ্বব্যাপী ক্ষেত্রগুলির উপর নীচ এবং নীচ উপর প্রবাহ রয়েছে উপরে থেকে জিনিসগুলি আসতে পারে তারা নীচে থেকে উপরে যেতে পারে সুতরাং এটিকে দেখার এই প্রশস্ত উপায় সুতরাং যদি সংক্ষিপ্ত বিবরণটি দেখতে হয় তারা স্থানিক স্কেল জুড়ে এই শ্রেণিবিন্যাসের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপে আবদ্ধ যেমন আমি বলেছি অস্থানীক অনুরণনমূলক মিথস্ক্রিয়া অনুরণন মানে তাদের মধ্যে কিছুটা চালিয়ে যাওয়া যা অন্য বন্ধনকে বৃহৎ করতে পারে সুতরাং চেতনা গুরুত্বপূর্ণভাবে এই ঘটনার উপর নির্ভরশীল হতে পারে যা আমাদের এই মুহুর্তে চিন্তার বিষয় নয় সময়মত আমরা এটির বিষয়ে বলব তাই আমি এই চিত্রটি দিয়ে বক্তৃতাটি শেষ করব আমরা নেটওয়ার্কগুলির সম্পর্কে দোলন সম্পর্কে কথা বললাম তোমরা হপফিল্ড দেখেছ তারপরে উপায়গুলি কীভাবে হবে আমরা আবার মেমরিতে ফিরে আসব এটি তোমরা নিশ্চয়ই জান এটি চলচ্চিত্র খুব বিখ্যাত চলচ্চিত্র বাবেল এটি পৌরাণিক কাহিনী যখন ঈশ্বর মানুষ এবং বিভিন্ন প্রজাতি তৈরি করেছিলেন এবং বলা হয় তারা ঈশ্বরকে খুব কষ্ট দেবে তিনি ঈশ্বর হওয়ার কারনে আরও জানতেন যে কে স্মার্ট তাই তিনি বাবেলের এই টাওয়ারটি তৈরি করেছিলেন এবং এর প্রতিটি তলায় তারা বাস করত তিনি জানতেন যে একসাথে থাকলে তারা জীবনে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সুতরাং তিনি একটি স্মার্ট জিনিস করেছিলেন এবং স্মার্ট জিনিসটি হল তাদের সবার আলাদা ভাষা ছিল সুতরাং একটি তল অন্যটির সাথে যোগাযোগ করতে পারে নি এটি বাবেল মস্তিষ্কের একটি টাওয়ার তুমি যদি এটি দেখ দেখবে সমস্ত কিছু উপস্থিত আছে বিভিন্ন আচরণ হত্যা থেকে সুরু করে তারা অনেক কিছু করে নীচে এসে দেখ যেখান থেকে এর উৎপত্তি হচ্ছে তারা ভিন্নভাবে করে তারা মহাদেশে ভিন্নভাবে আছে ব্যক্তিরা ভিন্নভাবে রয়েছে ছোট গোষ্ঠীতে বৃহৎ গোষ্ঠীতে তারা ভিন্নভাবে হয় বিভিন্ন দেশ ভিন্নভাবে আছে তবে বেস লাইন আচরণের সবকিছু মস্তিষ্ক থেকে আসছে নেমে এস আমাদের সেরিবেলিয়াম গোলার্ধ রয়েছে আমরা কিছুই দেখতে পাব না একটি জীবন্ত মস্তিষ্ক খোল আমরা জানি না খালি চোখে কী করা উচিত আসলে কী ঘটছে তা জানি না তবে তোমার কাছে প্রযুক্তি রয়েছে বৈদ্যুতিক তরঙ্গগুলির সন্ধান শুরু কর বা মস্তিষ্কটি কাট এবং তুমি প্রচুর পরিমাণে এই টুকরোগুলির খণ্ডগুলি দেখতে পাবে তারপরে তুমি মাইক্রোস্কোপিতে যাও বিপুল সংখ্যক নিউরন দেখতে পাবে এটি একটি কাঠামো কিন্তু কাঠামো তোমার কাছে কোনও অর্থ বোঝায় না সুতরাং ক্রিয়াকলাপ সন্ধান করার জন্য আরও পদ্ধতি উদ্ভাবন কর তুমি EG তরঙ্গগুলি দেখেছ এবং এখন তোমার কাছে MRI রয়েছে মস্তিষ্কের কিছু অঞ্চলের প্রত্যক্ষ পরোক্ষ সংকেতগুলি হাইলাইট করে দেখ যার কোনও অর্থ নেই তারপরে তুমি আরও গভীরে যাও এবং গাণিতিক মডেলগুলি দেখ এই নিউরনগুলি এভাবে যুক্ত হচ্ছে কিনা তা অনুমান কর যা আংশিকভাবে মনোবিজ্ঞানের সাথে প্রমাণিত আংশিকভাবে অপ্রমাণিত কারণ তুমি এই কাজটি করার জন্য লোকদের বলছ তুমি এই নেটওয়ার্কটি কাজ করছে বলে অনুমান করছ তবে এখনও এই নেটওয়ার্কগুলির মধ্যে সত্যই পার্থক্য করতে পারে এগুলি এর সত্যতা যাচাই করতে পারে না কিন্তু এটি তত্ত্বের সাথে খাপ খায় এই কারণেই এটি যুক্তিযুক্ত মনে হয় এবং এই নেটওয়ার্কগুলি দোলনের সাথে সাথে ফায়ারিং করতে থাকে বৈদ্যুতিক ক্রিয়াকলাপ যা তুমি EG র উপর নিয়েছ এবং কীভাবে বাস্তবে তা চালিয়ে যাচ্ছে তবে আমরা সত্যই জানি না তারা কীভাবে সত্যই transmission translation এর মাধ্যমে behavior এ পরিণত হয় শারিরিক ভাবে কী বোঝায় তারা ফায়ারিং করতে থাকতে পারে হ্যাঁ হতে পারে তবে তুমি নিজের হাত সরিয়ে নিতে পার তুমি এটি MRI বা তোমার EEG তে দেখতে পাচ্ছ বা কম্পিউটারে রেখে দিতে পার তবে শারীরিকতার বাইরে কীভাবে তা ভাবা হয় কীভাবে তা আবেগ তাড়িত হয় এগুলি বড় প্রশ্ন কারণ কীভাবে এই বৈদ্যুতিক ক্রিয়াকলাপটি আসলে চিন্তা বা ক্রিয়াতে পরিবর্তিত হয় আমরা পরবর্তী বক্তৃতায় এটি সম্পর্কে বলব